আমরা শিখেছি যে একটা ম্যাগনেটিক ফিল্ড এ energy density 12µoB2 এখন কিছু উদাহরণে এর ব্যবহার দেখা যাক উদাহরণ হিসেবে একটা লম্বা সলিনয়েড নেওয়া যাক যার n টার্ন্স পার ইউনিট লেংথ আছে এটা একটা কারেন্ট I বহন করছে যাতে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড B তৈরি হয় তাহলে energy density 12µoB2 অথবা 12µoµ0nI2 যেটাকে µ0n2I22 ও লিখতে পারি energy density 12µoB2 µ0n2I22 দেখা যাক যদি এটা বোঝা যায় অতএব সঞ্চিত এনার্জি পার্ ইউনিট লেংথ হল ক্রস সেকশন এর ক্ষেত্রফল আর দৈর্ঘ্য এর গুণ সুতরাং এটা ভলিউম হবে সুতরাং এনার্জি স্টোরড পার ইউনিট লেংথ হল µ0an2I22 সুতরাং এনার্জি স্টোরড পার্ ইউনিট লেংথ হল aµ0n2I22 যেটা 12LI2 এবং এটা aµ0n2 দেয় যেটা হল ইন্ডাকটেন্স পার ইউনিট লেংথ energy stored per unit length aµ0n2I22 12LI2 L aµ0n2 এটা একটা সলিনয়েড এর জন্য ঠিক আছে যেখানে ইন্ডাকটেন্স পার ইউনিট লেংথ হল Փl যেখানে Φ হল ফ্লাক্স যা এই n সংখ্যক টারন্স দিয়ে যাচ্ছে যেটা হল nanµ0Il যেটা হল aµ0n2 অতএব এই দুটো মিলে যায় InductanceՓl nanµ0Il aµ0n2 সুতরাং এই উদাহরণে আমরা B এর এনার্জি ডেনসিটি থেকে এনার্জি কে গণনা করেছি এবং এটা ইন্ডাকটেন্স পদ্ধতি দিয়ে ইন্ডাকটেন্স বার করার মতন এটা অবাক করার মতন নয় কারণ আমরা এক্টইন্ডাকটেন্স সুত্র থেকে এই সূত্রটা বার করেছি পরের উদাহরণে একটা কারেন্ট বহনকারী তার নেব যেটা একটা শেল দিয়ে ঘিরে রাখা আছে যেটা দিয়ে কারেন্টটা ফেরত আসে গাণিতিক অসুবিধা থেকে বাঁচার জন্য একটা তার নেব যার ব্যাসার্ধ a এবং তারটা ফাঁপা যাতে কারেন্টটা শুধু সারফেস দিয়ে যায় সুতরাং সারফেস এর ভেতর কোন কারেন্ট নেই সুতরাং ভেতরের ব্যাসার্ধটা a এবং বাইরের ব্যাসার্ধটা b আম্পিয়ারস ল Amperes law অনুযায়ী এই তার এ B হবে µ0I2πr এবং ফিল্ড B টা বৃত্তাকার হবে যদি কারেন্টটা ওপরে যায় অতএবযেহেতু ভেতরটা ফাঁকা energy stored হল 0 কারণ এটা ফাঁকা অর্থাৎ এটাই একমাত্র অঞ্চল সুতরাং energy stored বা energy density হল 12µo µ02I242r2 যেটা µ0I282r2 B µ0I2πr energy stored 12µo µ02I242r2 µ0I282r2 যদি energy stored per unit length গণনা করতে চাই তাহলে এটা µ0I282ab2πrdrr2 হবে energy stored per unit length µ0I282ab2πrdrr2 এটা সংজ্ঞা অনুযায়ী 12LI2 হবে যেটা হল µ0I24πln⁡ যেখানে থেকে I বাতিল হয়ে যায় এবং আমাদের কাছে L µ02π ln⁡ পরে থাকবে 12LI2 µ0I24πln⁡ L µ02π ln⁡ দেখা যাক যে এটার কোন মানে দাঁড়ায় কিনা এই তার দিয়ে একটা কারেন্ট I যাচ্ছে এবং বাইরে দিয়ে কারেন্টটা ফেরত আসবে ফ্লাক্স পার ইউনিট লেংথ এই অঞ্চলে হবে যেটা এই ছায়াযুক্ত অঞ্চল দিয়ে দেখানো হচ্ছে এবং এটা হল abBdr যেখানে dr হল এই ইউনিট লেংথ অতএব ফ্লাক্স হবে µ02πIabdrr যেটা আমাদের µ02π ln⁡I দেবে এবং এটার সমান LI হবে অতএব এটা থেকে আমরা L µ02π ln⁡ পাব এবং দেখবে যে এই দুটো মিলে যায় তোমরা ভাবতে পারো কিকরে energy কে ওটা থেকে গণনা করছি আমরা একটা ইন্ডাকটেন্স পাচ্ছি এবং তারপর তাদের কে মেলানর চেষ্টা করছি পরের উদাহরণে এ এটার গুরুত্ব টা দেখাব abBdr µ02πIabdrr µ02π ln⁡I LI L µ02π ln⁡ পরের উদাহরণে ডিস্ট্রিবিউটেড কারেন্ট এর কথা বলব যেখানে একটা সলিড তার নেব যেটা কারেন্ট I বহন করছে কারেন্ট বাইরের কেসিং দিয়ে ফেরত আসে যেটা তারের ব্যাসার্ধ এর সাথে একদম মিলে যায় এখন তারের ভেতরে ম্যাগনেটিক ফিল্ড এবং কতটা energy ম্যাগনেটিক ফিল্ডে সঞ্চিত আছে তা গণনা করা যাক ধরে নিচ্ছি কারেন্টটা পুরো সারফেসের ওপর সমানভাবে ছড়িয়ে আছে তারের ব্যাসার্ধটাকে a ধরা যাক তাহলে আম্পিয়ারস ল দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটাকে তারের অক্ষ থেকে r দুরত্তে গণনা করা যাক এবং ম্যাগনেটিক ফিল্ড B টাকে আমরা B2πr µ0Ia2 হিসেবে লিখতে পারি যেখানে ঘেরা কারেন্ট হল l Π2 Πr2 এই π টাকে বাতিল করা যাক অতএব B µ02πa২r হবে সুতরাং তারের মধ্যে ফিল্ড টা রৈখিক ভাবে a অবধি বাড়বে এবং তারপর 0 হয়ে যাবে কারণ বাইরে নেট কারেন্ট টা 0 অতএব energy stored per unit volume হল 12µo µ02r242a4 যেটা হল µ0r282a4 B2πr µ0I2ar2 B µ02πar energy stored per unit volume 12µo µ02r242a4 µ0r282a4 এখন energy stored per unit length টাকে গণনা করা যাক এটা হল 0aµ0r282a42πrdr energy stored per unit length 0aµ0r282a42πrdr এটাকে গণনা করা যাক এবং এটা 0aµ0r2I282a42πrdr যেটা হল µ016πI2 এবং এটা 12LI2 এর সমান হবে এখান থেকে আমরা L µ08πlength পাব কি হত যদি L কে ফ্লাক্স দিয়ে গণনা করা যায় যেটা হল যে L কে আমরা ՓI দিয়ে গণনা করতাম W 0aµ0r2I282a42πrdr µ016πI2 µ016πI2 12LI2 L µ08πlength দেখা যাক কি উত্তর পাব এই ক্ষেত্রে উত্তর টা হল যে একটা তার নেওয়া যাক যেখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো চারপাশে যাচ্ছে এবং এটা আমরা আগে B গণনা করে ফেলেছি যেটা হল µ0I2πa2r সুতরাং যদি আমরা flux per unit length কে গণনা করতে চাই বেধ dr এর ক্ষেত্রফল নেব এবং ফ্লাক্স টা µ0I4πa2a2 যেখানে a2 ওপর আর নিচ থেকে বাতিল হয়ে যাবে এবং আমাদের কাছে µ0I4π বেচে থাকবে সুতরাং এটা আমাদের µ0I4π দেয় এবং যদি এটাকে I এর সাথে সমান করি আমরা µ04π পাব যেটা সঠিক আগের বার µ08π পেয়েছিলাম এবার µ04π পেলাম সুতরাং এই কেস গুলো তে যেখানে কারেন্ট এর ডিস্ট্রিবিউশান আছে আমরা দুটো আলাদা উত্তর পাব একটা energy method দিয়ে আর আরেকটা flux method দিয়ে এই উত্তর টা আসলে ঠিক নয় কারণ flux method এ কারেন্ট টা ডিস্ট্রিবিউটেড থাকে অতএব ফ্লাক্স টা হল অনেক গুলো কারেন্ট এর জন্য এবং এখানে ফ্লাক্স লিংকেজ মেথড ব্যবহার করতে হবে যেখানে আমাদের প্রতিটা ছোট কারেন্ট এর জন্য ফ্লাক্স কে নিতে হবে এবং ফ্লাক্স গুলো কে I এর সাথে গুণ করতে হবে তারপর আমরা উত্তর টা পাব কিন্তু energy method এর থেকে নিরাপদ জনক যেখানে প্রত্যেকটা পয়েন্ট এর জন্য B কে সমস্ত কারেন্ট দেওয়া আছে এবং যে উত্তর টা পাব সেটাই সঠিক